ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 1 এর বক্তৃতায় আবার আপনাকে স্বাগতম এবং এটি হল লেকচার সংখ্যা 27 আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব এবং আজকের বিষয়টি হল ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন বিশেষত আমরা লেবনিটজ রুল নিয়ে কথা বলব এই রুলটি আমরা ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইনে প্রয়োগ করব এবং আমরা এই লেবিনটজ রুল এবং অন্যান্য কিছু সমস্যাও পাব আমরা এই রুলটি সংজ্ঞায়িত করার আগে এটা নিয়ে আলোচনা করব আমাদের মিন ভ্যালু থিয়োরেম টি মনে করতে হবে আমরা ইতিমধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আগের বক্তৃতাগুলিতে সেটা নিয়ে আলোচনা করেছি এটা হল ল্যাগরেঞ্জ মিন ভ্যালু থিওরেম যা বলে যে এই অনুপাতটি এখানে fb fab afξ যেখানে ξ∈ab এবং এখানে আমাদের এই অনুমানটি ছিল যে f ab এর উপর অবিচ্ছিন্ন এবং ab এর উপর ডিফারেন্সিয়েবল সুতরাং এই মিন ভ্যালু থিওরেম থাকার কারণে আমরা এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের উপর ভিত্তি করে সামান্য আরও কিছু অন্তর্ভুক্ত করতে পারি সুতরাং আমাদের কাছে এই 1b aabfxdxf রয়েছে কারণ এই ইন্টিগ্রালটি যদি আমরা সমাধান করি এটি f ছাড়া আর কিছুই নয় এবং তারপরে আমাদের এখানে a থেকে b এর লিমিট রয়েছে যা fb fa হবে সুতরাং এই fb fa এখানে ঠিক একই শব্দটি এবং এই f দ্বারা বিভক্ত সুতরাং এখন আমরা আরও একটি ধারনা অনুমান করব আমরা ধরে নিই যে এই fxg এখন এটি পেয়ে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য আরও একটি মিন ভ্যালু থিওরেম পাই সুতরাং এখানে fxg এবং আমরা এখানে এই নিয়মটি পেয়েছি সুতরাং abgxdxb agξ তাই এটি কী এখানে এর মানে কি সুতরাং আপনি যদি এই abgxdx কে ইন্টিগ্রেট করতে চান তবে এটি এখানে এই লিমিটের b a এর পার্থক্যের সমান হবে এবং তারপরে gξ সুতরাং g ইন্টিগ্রান্ডটি a থেকে b এর ইন্টারভ্যাল এর কোন এক সময়ে নেওয়া হয় সুতরাং আমরা সঠিকভাবে এই বিন্দুটি কোথায় তা জানি না তবে এর মিন ভ্যালু থিওরেমটি বলছে যে এই ইন্টিগ্রালটি ইন্টারভ্যালের কোনও সময়ে g এর সমান হবে এবং লিমিট b a এর এই পার্থক্য দ্বারা গুণ হবে সুতরাং এই দুটি মিন ভ্যালু থিওরেমের সাথে এখন আমরা লেবনিটজ রুল এর জন্য এগিয়ে যেতে পারি এই নিয়মটি বলে যদি আমাদের কাছে এই ইন্টিগ্রাল u1 থাকে তবে এগুলি হল লিমিট এটি আলফা থেকে u1 এর ফাংশন হতে পারে এবং ইন্টিগ্রান্ডটি দুটি ভেরিয়েবলের ফাংশন তাই u1u2fxαdx সুতরাং এটি আমরা ধরে নিই যে এটি α এর একটি ফাংশন কারণ আমরা এই x এর সাথে ইন্টিগ্রেশন করছি তাহলে এই ইন্টিগ্রালটি কি এই ইন্টিগ্রালটি α এর উপর নির্ভর করে সুতরাং আমরা ধরে নিই যে এটি α এর একটি ফাংশন এবং এই নিয়মটিতে বলা হয়েছে যে যদি এই u1 এবং u2α ফাংশন এখানে এই লিমিটে α এর ফাংশন হিসাবে থাকে তবে তাদের α অনুসারে কন্টিনিউয়াস ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকে সুতরাং যদি এটি হয় তবে আমরা এই কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি বা অন্য কথায় আমরা এই ইন্টিগ্রালটির ডিফারেন্সিয়েশনটি নিতে পারি এবং নিয়মটি বলে যে এই dd টি ইন্টিগ্রালে চলে যাবে এবং আমাদের এই fxα এর ডেরিভেটিভ বা ডিফারেনসিয়াল থাকবে সুতরাং এই fxα এর ডেরিভেটিভ হল α এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ হবে কারণ এখানে দুটি ভেরিয়েবল রয়েছে সুতরাং এই u1u2fxαdx এর α এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ এবং তারপরে আরও কিছু শর্ত থাকবে সুতরাং এই নিয়মটি বলে যে আমরা এখানে ডেরিভেটিভটি গ্রহণ করতে পারি আমরা f এর α এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ পাব তারপরে এখানে উপরের লিমিটটির ডেরিভেটিভটি যোগ করুন তাহলে fu2ααdu2d হবে এবং তারপরে এখন বিয়োগ লোয়ার লিমিট আপনি আবার লোয়ার লিমিটের fu1ααdu1dα এর ডেরিভেটিভ পাবেন এখানে ফাংশনটি ইন্টিগ্রান্ডটি এখন এই u1 এ মূল্যায়ন করা হবে সুতরাং এটি সেই নিয়ম যা মনে রাখা সহজ সুতরাং যখন আমরা এটি নিতে চাই যেমন এই ইন্টিগ্রালের dd এর মতো এখানে u1u2fxαdx তাই এটি এই ডেরিভেটিভের সমান হবে ইন্টিগ্রান্ডের উপর দিয়ে ইন্টিগ্রালের ভিতরে যাবে এবং এটি f এর এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভের মতো হয়ে যাবে সুতরাং এটিই একটি পদ দ্বিতীয় পদটিতে আপার লিমিটের ডেরিভেটিভ থাকবে এবং এই আপার লিমিটে ইন্টিগ্রান্ডটি আবার মূল্যায়ন করা হবে সুতরাং এই x টি কে আবার এখানে একই ভাবে u2 বিয়োগের দ্বারা প্রতিস্থাপন করা হবে সুতরাং u1 এর ডেরাইভেটিভ্যার লোয়ার লিমিটটি α এর সাথে সম্পর্কিত এবং তারপরে এই u1 এ আবার ইন্টিগ্রান্ডটি মূল্যায়ন করা হবে সুতরাং এটি লেবনিৎজ রুল এবং আমরা এই প্রমাণটি দেখব যা খুব সহজ জ্ঞান আর আমরা ইতিমধ্যেই ডিফারেনসিয়াল ক্যালকুলাসে আলোচনা করেছি আমরা এটা প্রমাণ করতে পারি যে এটি ddu1u2fxαdxfu2αdu2dα fu1αdu1dα সুতরাং এখানে লিবনিটজ রুলটি রয়েছে সুতরাং আমরা u1u2fxαdx হিসাবে এই ইন্টিগ্রালটি পরীক্ষা করি এবং তারপরে এই ΔΦ নিই Φ এর ইনক্রিমেন্টটি α এর মধ্যে ΔΦ এর ইনক্রিমেন্টটি নিন সুতরাং আমাদের কাছে Φα রয়েছে এর সাথে আমাদের এখানে α Δα রয়েছে α এর জন্য এখানে α α Δα এবং দ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং আমাদের u1αu2αfxαdx হবে আমাদের α যেখানেই থাকুক না কেন সেটা α Δα দ্বারা প্রতিস্থাপিত হবে তাই আবার একই ইন্টিগ্রাল u1u2fxαdx Φα u1αΔαu2αΔαfxαΔαdx u1u2fxαdx এখন আমরা এখানে আরও কিছুটা হেরফের করব সুতরাং u1α এবং আমরা এমন কিছু সংখ্যায় যাচ্ছি যা প্রকৃতপক্ষে এখানে উপস্থিত হচ্ছে u1 সুতরাং u1 অবধি আমরা এখন ব্রেক করতে চলেছি সুতরাং u1α এই সংখ্যায় u1 প্লাস তারপরে u1 অন্য কোনও সংখ্যায় এই u2 বা এখানে ফাংশনটি u2 এবং তারপরে u2 থেকে লিমিটের শেষ পর্যন্ত হবে u1αu1fxαdxu1u2fxαΔαdxu2u2αΔαfxαΔαdx u1u2fxαdx সুতরাং আমরা এই তিনটি ইন্টিগ্রালের সমষ্টি হিসাবে এই ইন্টিগ্রাল্টি নিয়েছি সুতরাং u1α থেকে u1 তারপরে u1 থেকে u2 এবং তারপরে শেষে লিমিটি u2αΔα হবে সুতরাং এটিই হল লিমিটের বৈশিষ্ট্য আমরা অনেকগুলি মধ্যবর্তী পয়েন্ট নিতে পারি এবং আমরা ইন্টিগ্রালটিকে কয়েকটি ইন্টিগ্রালে ভাগ করতে পারি তারপরে আমাদের এখানে মাইনাস হুবহু সেই টার্মটি রয়েছে সুতরাং এখন আমরা অনুরূপ শর্তগুলি একত্রিত করব সুতরাং আমাদের এখানে u1 থেকে u2 পর্যন্ত এখানেও সেই একই u1 থেকে u2 লিমিট হবে সুতরাং এই দুটি টার্ম আপনি একত্রিত করবেন এবং আমাদের তখন fx αΔα ইন্টিগ্রান্ড এবং fx α হবে সুতরাং এই দুটি পদ একত্রিত হবে এবং তারপরে আমাদেরও এই দুটি পদ থাকবে সুতরাং এই দুটি টার্ম একত্রিত করে আমরা পাব u1u2fxα fxαdxu2u2αΔαfxαΔαdx u1u1αΔαfxαΔαdx সুতরাং এখন আমরা এই তিনটি ইন্টিগ্রাল আছে এবং এখন আমরা মিন ভ্যালু থিওরেম তত্ত্বটি প্রয়োগ করব সুতরাং এখানে আমাদের u1u2fxα fxαdx এর এই পার্থক্যটি রয়েছে পার্থক্যটি হল দ্বিতীয় আর্গুমেন্টটিতে α Δα এর সাথে আমরা এখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরেম থেকে মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করব u1u2fxα fxαdxu1u2fx1dx ξ1ααΔα এবং এই দুটি ইন্টিগ্রালে আমরা আগের স্লাইডে যেমন করা হয়েছিল তেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করব u2u2αfxαdxf2αΔαu2αΔα u2 ξ2u2u2αΔα u1u1αΔαfxαΔαdxf3αΔαu1αΔα u1 3u1u1αΔα সুতরাং প্রথম ইন্টিগ্রালের জন্য মিন ভ্যালু থিওরেমটি ব্যবহার করে আমাদের এই পার্থক্যটি রয়েছে সুতরাং আমরা এখানে মিন ভ্যালু থিওরেমটি প্রয়োগ করব যা বলে যে আমরা যদি এখানে দ্বারা ভাগ করি এবং দিয়ে গুণ করি তাহলে আমরা এটি করতে পারব সুতরাং দ্বারা ভাগ করে এবং তারপর এখানে দিয়ে গুণ করব সুতরাং ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম দ্বারা এটি α এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে কারণ ইঙ্ক্রিমেন্টটি α এ হচ্ছে তাই α এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে এবং f টি আর কিছু পয়েন্ট এখানে ξ যা আমরা এখানে কল করছি 1 সুতরাং 1 এখানে α αΔα এর ইন্টারভ্যালের অন্তর্ভুক্ত এবং মনে রাখবেন যে এই 1 0 তে যাবে এবং Δα 0 তে যাবে সুতরাং পরে আমরা লিমিটটি নিয়ে কথা বলব এই 1 এর কাছাকাছি যাবে আর 0 তে যাবে u1u2fxα fxαdxu1u2fx1dx ξ1ααΔα এর সাথে এখন আমাদের দ্বিতীয় ইন্টিগ্রাল রয়েছে যা ছিল u2u2αfxαdx এবং এখন আমরা আবার ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে মিন ভ্যালু থিওরেম ব্যবহার করব যা এখানে এটা বলে কারণ x এর উপর ইন্টিগ্রালটি সুতরাং এটি এই রেফারেন্সে একটি ধ্রুবকের মতো সুতরাং ইন্টিগ্রাল্টি x এর উপর করা হয়েছে সুতরাং এই পরিসীমায় বা এই ইন্টিগ্রালের লিমিটে কোথাও একটি পয়েন্ট থাকবে যেখানে ইন্টিগ্রালটির মান f এর সমান হবে সুতরাং এখানে কিছু পয়েন্ট রয়েছে এই x টি ξ2 এর দ্বারা প্রতিস্থাপিত হবে এবং α এর মত এবং তারপরে লিমিটগুলির পার্থক্য তাই u2α u2α যেখানে এখন এই ξ2u2u2α এই লিমিটের কোথাও একটা রয়েছে সুতরাং এটি ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাসের মিন ভ্যালু থিওরেম হবে u2u2αfxαdxf2αΔαu2αΔα u2 ξ2u2u2αΔα এবং এখন দ্বিতীয় ইন্টিগ্রালের জন্য একই থিওরেমটি আমরা প্রয়োগ করব সুতরাং এই x টি 3 দ্বারা প্রতিস্থাপন করা হবে সুতরাং এই 3 বিন্দুতে এই ফাংশনটি মূল্যায়ন করা হবে এবং এটা হল লিমিটগুলির পার্থক্য সুতরাং u1α u1 এবং আবার এই 3u1u1αΔα সুতরাং এই তিনটি ইন্টিগ্রাল এই ডানদিকেরটি দ্বারা প্রতিস্থাপিত হবে সুতরাং আবার আমাদের একটি ইন্টিগ্রাল এবং এই দুটি পদ থাকবে u1u1αΔαfxαΔαdxf3αΔαu1αΔα u1 3u1u1αΔα সুতরাং এটি ছিল মূল ΔΦ ইন্টিগ্রালের আকারে এবং এখন আমরা এখানে সবগুলি প্রতিস্থাপন করব আমরা এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করেছি তারপরে এখানে ইন্টিগ্রালের জন্য মিন ভ্যালু থিওরেমটি এখানেও ইন্টিগ্রালের জন্য মিন ভ্যালু থিওরেমকে বোঝায় সুতরাং আমরা প্রথম পদটি থেকে পেয়ে যাব কারণ আমরা এখানে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করেছি সুতরাং আমরা এই f আলফা পাই এবং এই ডি ডেল্টা আলফা থাকবে ΔΦu1u2fxαΔα fxαdxu2u2αΔαfxαΔαdx u1u1αΔαfxαΔαdx দ্বিতীয় টার্মটি থেকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে মিন ভ্যালু থিওরেম প্রয়োগ করেছি এবং আবার এখানেও ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে মিন ভ্যালু থিওরেম করেছি সুতরাং এখন এই তিনটি ইন্টিগ্রাল আমাদের এখানে নতুন টার্ম রয়েছে এবং আমরা প্রতিটি টার্মকে Δα দিয়ে ভাগ করব সুতরাং এখানে Δα এবং এখানেও এটি Δα এখানে আমরা Δα দ্বারা ভাগ করব এবং এখানেও আমরা Δα দ্বারা ভাগ করব ΔΦ αΔα αu1u2fx1dxf2αΔαu2αΔα u2 αf3αΔαu1αΔα u1 α এবং এখন এই Δα এর সাথে সুতরাং এটি হল u2 সুতরাং যখন আমরা α বাই Δα এ ইনক্রিমেন্ট করি তখন এটি u2 এর ইনক্রিমেন্ট এটি হল u2 এবং এটি u1 সুতরাং এই নোটেশনটি নিয়ে আমরা পরেরটায় যাব সুতরাং এখানে u2 u1 এবং Δα বাতিল হয়ে যাবে u1u2fx1dxf2αΔαu2Δα f3αΔαu1Δα সুতরাং এখন এই সমীকরণে আমরা লিমিটটি Δα 0 তে যাচ্ছে এভাবে বলতে পারি সুতরাং এই লিমিটটি অতিক্রম করে Δα 0 তে যায় এটি dd ডেরিভেটিভ হয়ে যাবে এটা প্রথম টার্মটি সুতরাং 1 α এ যাবে এবং আমাদের u1u2fxαdx রয়েছে সুতরাং এই 1→α যখন Δα → 0 হবে এখানে আমাদের 2 রয়েছে এবং এই 2 টি u2α এবং u2α এর মধ্যে রয়েছে সুতরাং যখন Δα → 0 হবে তখন এই 2 টি u2α এ যাবে এবং তারপরে এখানেও যখন Δα → 0 হবে এটি α এ যাবে এবং এখানে এটি আবার du2d মাইনাস একই জিনিসটি আবার ডেরিভেটিভ হবে 3 টি u1α এবং u1α এর মধ্যে রয়েছে যখন Δα → 0 হবে সুতরাং এই 3 টার্মটি u1α এ যাবে সুতরাং আমাদের এখানে fu1α ডেল্টা আলফাটি 0 এ চলে যাওয়ার সাথে সাথে আলফা হবে তারপরে এই ডেল্টা u1 এর ওপরে ডেল্টা আলফা আবার u1 এর ডেরিভেটিভ হবে আলফার সাপেক্ষে সুতরাং আমরা রুলগুলি দিয়ে কাজ করেছি যা হল এই ইন্টিগ্রাল সাইনের ডিফারেন্সিয়েশনটি আপনি যখন ডিফারেন্সিয়েশনটি করতে চান এটি ইন্টিগ্রান্ডে যাবে সুতরাং α এর সাপেক্ষে f এর পার্সিয়াল ডেরিভেটিভ এবং একটি টার্ম du2d আপার লিমিট ইিসাবে থাকবে আপার লিমিটটির ডেরিভেটিভ এবং সেই একই লিমিটটি ইন্টিগ্রান্ডে প্রতিস্থাপিত হবে এবং লোয়ার ডেরিভেটিভের বিয়োগ এবং একই লিমিট ফাংশনে প্রতিস্থাপিত হবে সুতরাং একটি নির্দিষ্ট ক্ষেত্রে যা আমরা প্রায়ই ব্যবহার করি তাহলে আমরা ধরে নিই যে u1α এবং u2α তারা α এর উপর নির্ভর করে না তাই তারা কন্সট্যান্ট থাকে সুতরাং সেক্ষেত্রে এখানে দ্বিতীয় এবং তৃতীয় টার্মগুলো বাতিল হয়ে যাবে কারণ du2d du1dα 0 হবে ddu1u2fxαdxfu2ααdu2dα fu1ααdu1dα তারপর আমাদের কেবল প্রথম টার্মটি আছে সুতরাং যদি আমাদের কন্সট্যান্ট লিমিট থাকে তবে আমাদের কেবলমাত্র একটিই টার্ম থাকবে যখন আমরা ডেরিভেটিভটি নিই বা আমরা ইন্টিগ্রাল সাইনের মধ্যে ডিফারেন্সিয়েট করি সুতরাং আমাদের কেবল একটিই টার্ম থাকবে কারণ এই দুটি টার্ম বাতিল হয়ে যাবে বা সাধারণত আমরা এই ইন্টিগ্রালের du1dα এর মতো লিখি সুতরাং এটি ddαabfxαdx কারণ এই লিমিটগুলি কন্সট্যান্ট আমরা ইন্টিগ্রান্ডে যাব এবং তারপরে আমাদের ইন্টিগ্রাল সাইনের আওতায় এই ডিফারেন্সিয়েসন রয়েছে সুতরাং আমরা এই ডেরিভেটিভটিকে ইন্টিগ্রাল হিসাবে নিতে পারি তবে এটি পার্সিয়াল ডেরিভেটিভের মতো হবে কারণ f দুটি ভেরিয়েবল x এবং ab∂fxα∂αdx এর উপর নির্ভর করে ddαab∂fxα∂αdx OR ddαabfxαdxab∂fxα∂αdx সুতরাং এখন এই উদাহরণ 1 এ আমরা দেখাব যে ইন্টিগ্রাল 0tan 1axx1x2dx2ln 1a যদি a≥0 হয় সুতরাং ইন্টিগ্রালের অধীনে এই ডিফারেন্সিয়ালের এই ধারণাটি প্রায়শই এই জাতীয় জটিল ইন্টিগ্রালগুলি গণনা করার জন্য ব্যবহৃত হয় এবং ইন্টিগ্রেশন সাইনের অধীনে এই ডিফারেন্সিয়ালের ধারণাটি নিয়ে তারা খুব সাধারণ হয়ে ওঠে কারণ আমরা বাস্তবে এই ইন্টিগ্রালকে a এর একটি ফাংশন হিসাবে বিবেচনা করি কারণ a এখানে ট্যান ইনভার্স হিসাবে আছে সুতরাং এটি হল a0tan 1axx1x2dx সুতরাং প্রদত্ত ইন্টিগ্রালটি আমরা a এর একটি ফাংশন হিসাবে গ্রহণ করেছি এবং এখন আমরা ডেরিভেটিভটি নেব বা আমরা a এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব সুতরাং ডিফারেন্সিয়েশনের সাথে যদি আমরা কিছু সরলীকরণ বা রেজালটিং ইন্টিগ্রাল করি তবে আমরা সহজেই সমাধান করতে পারব আর এটি বেশ কার্যকর হবে কারণ এই ফর্মটিতে প্রদত্ত ইন্টিগ্রালটি মূল্যায়নের জন্য কিছুটা জটিল তবে আমরা যদি এখানে a এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তবে কি হবে সুতরাং লিমিটগুলি এখানে একটি কন্সট্যান্ট হিসাবে বিবেচিত হবে যদিও একজনের লক্ষ্য করা উচিত যে সাধারণভাবে এই লেবনিটজ রুল বা ইন্টিগ্রাল সাইনের অধীনে ডিফারেন্সিয়াল যে নিয়মকে আমরা প্রমাণ করেছি তা ইম্প্রপার ইন্টিগ্রালের জন্য বৈধ নয় আমাদের সাধারণভাবে কিছু অতিরিক্ত শর্ত প্রয়োজন তবে এই সমস্ত উদাহরণ যা প্রযোজ্য এবং আমরা ইম্প্রপার ইন্টিগ্রালের জন্য এই লিবনিটজ রুলের প্রয়োগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনায় যাচ্ছি না সুতরাং এখানকার সমস্ত উদাহরণেই ঐ নিয়মটি প্রযোজ্য সুতরাং এখানে এই কন্সট্যান্ট লিমিট নিয়ে আমরা কেবলমাত্র a এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি সুতরাং a011a2x21x2dx011 a211x2 a21a2x2dx এবং এখন আমরা সহজেই এটি ইন্টীগ্রেট করতে পারি সুতরাং 11 a2tan 1x atan 1ax 011 a22 সুতরাং আমরা এখানে এই ডেরিভেটিভ a11a2 পেয়েছি এবং এটি সর্বদা এই প্রসেস যা এটি সহজ করে তোলে কারণ এখন আমরা সহজেই এই ডিফারেনশিয়াল সমীকরণকে ইন্টিগ্রেট করতে পারি সুতরাং যখন আমরা এটি ইন্টিগ্রেট করব তখন আমরা a21a c পাব ইন্টিগ্রেশনের কন্সট্যান্ট একটি আরবিট্যারি কন্সট্যান্ট পাব তবে এই কন্সট্যান্টটিও মূল্যায়ন করা সহজ কারণ আমাদের জানা উচিত যে এটি a0tan 1axx1x2dx এবং a সুতরাং মানটি হল 00 সুতরাং আমরা সেই পয়েন্টটি নেব যেখানে আমরা সহজেই ইন্টিগ্রাল মানটি জানি সুতরাং এটি 0tan 0 dx0 সুতরাং এখানে আমাদের v আছে এই তথ্যটি দেওয়া হয় যা আমরা এই c কন্সট্যান্টটিকে মূল্যায়নের জন্য এখানে ব্যবহার করতে পারি সুতরাং এই 00 এর সাথে এখানে o রয়েছে এবং তারপরে এটি 0 হবে সুতরাং আবার ln 1 0 হবে সুতরাং আমরা c0 পাই সুতরাং আমরা 0 হিসাবে এই কন্সট্যান্টটি পেয়েছি এবং তারপরে a2log 1a সুতরাং এই লগটি কেবল ন্যাচারাল লোগারিদমিক log 1a এবং এটিই আমরা প্রমাণ করতে চাই সুতরাং আমরা এই মানটি এখানে খুব সহজেই এই লিবনিটজ রুল বা ইন্টিগ্রাল সাইনের আওতায় ডিফারেন্সিয়েট করে পেয়েছি অন্য একটি উদাহরণ নেওয়া যাক যেখানে আমরা 0e x2cos αx dx2e 24 কে গণনা করব তাই আবার একই প্রক্রিয়ায় এটা করব সুতরাং আমরা এটিকে 0e x2cos αx dx হিসাবে নেব এবং তারপরে এই 0e x2xsin αx dx এর ডেরিভেটিভ পাই এবং α এর সাপেক্ষে αx আমাদের x দেবে এবং এটিত হল সেই পয়েন্টটি কারণ এটি পার্সিয়ালি ডেফারেন্সিয়েট করা সহজ ছিল না তবে যেহেতু x এখানে e x2 দ্বারা উপস্থিত হয়েছে এবং এখন আমরা সহজেই ডিফারেন্সিয়েট করতে পারব আমরা সহজেই এই টার্মটি ইন্টিগ্রেট করতে পারব এবং এই টার্মটিকে ডিফারেন্সিয়েট করতে পারব তাই আমরা ইন্টিগ্রালের অংশগুলিতে পার্সিয়াল রুল ব্যবহার করতে পারি সুতরাং এটি করে আমরা পাব e x22sin αx 00 e x22cos αx αdx সুতরাং আমাদের এখন এটি এখানে রয়েছে যখন x এর দিকে যাবে এবং যখন x 0 এ চলে যায় sin এর কারণে এটি 0 তে যাবে সুতরাং প্রথম টার্মটি চলে যাবে এবং তারপরে দ্বিতীয়টি আমাদের অর্ধেকের সাথে এই sin আছে এবং এই e পাওয়ার x স্কোয়ার cos αx একই ইন্টিগ্রাল যা আমরা ϕ a দিয়ে শুরু করেছি সুতরাং এটি হবে বাই 2 এই a সুতরাং বাই 2 এবং এই a এবং এটি সেই একই ইন্টিগ্রাল সুতরাং আমরা এই ডিফারেনশিয়াল সমীকরণটি পাই 2ϕα যা ইন্টিগ্রেট করা খুব সহজ আমরা এটিকে ϕα বাম দিকে নিয়ে যেতে পারি এবং এখানে এই dα ডানদিকে যাবে এবং এটি ইন্টিগ্রেট হবে সুতরাং আমরা এই ln ϕα 24c এবং এই c1e 24 পাব সুতরাং আমরা c1e 24পাব এবং সেই e পাওয়ার c কে আমরা অন্য একটা কন্সট্যান্ট ধরে নিতে পারি তাহলে আমাদের c1e 24 আছে এবং এখন আমরা এই 00e x2dx কে দেখব এটি 0e x2dx এই ইন্টিগ্রালটি আমরা আগের বক্তৃতাগুলিতেও দেখেছি পরের বক্তৃতাগুলিতে আমরা এটিও প্রমাণ করব যে এটি 2 এর সমান সুতরাং স্ষ্ট্যাণ্ডার্ড ইন্টিগ্রালের এই মানটি হবে 2 সুতরাং আমরা 0 জানি এটির সাহায্যে আমরা এখন c1 কে গণনা করতে পারি তাই c1 হবে 2 কারণ যখন আমরা 0e x2cos αx dx2e 24 রাখব এবং এটি আমাদের গণনা করতে চাওয়া সেই ইন্টিগ্রালের মান সুতরাং তৃতীয় উদাহরণটি আবার খুব সাধারণ সুতরাং আমাদের এই 2sin αx xdx আছে এবং আমরা এই ϕ পেতে চাই যেখানে α ≠ 0 সুতরাং এটি sin ইন্টিগ্রালের ডিফারেন্সিয়েশনের একটা সরাসরি অ্যাপ্লিকেসন সুতরাং আমরা যদি এটি ইন্টিগ্রালের অধীনে ডিফারেন্সিয়েট করি 2cos αx xxdx2αsin 3 2 sin 2 sin αx 2 2sin 3 sin 2 3sin 3 2sin 2 সুতরাং এটি ছিল লিবনিটজ রুলের প্রত্যক্ষ প্রয়োগ এবং উপসংহারে আমরা এই লেবনিটজ রুলটি শিখেলাম যা ইন্টিগ্রালগুলিকে ডিফারেন্সিয়েট করার জন্য প্রয়োজন সুতরাং আমাদের যদি ইন্টিগ্রাল u1u2fxαdx থাকে তবে আমরা সেখানে এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই সুতরাং এই নিয়মটি বলে যে ddu1u2fxαdx fu2ααdu2dα fu1ααdu1dα এটাই লেবনিটজ রুল এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য আমরা এই রেফারেন্সগুলো ব্যবহার করেছি ধন্যবাদ আপনাকে